অ্যাপ্লিকেশন প্রকারের পেটেন্টস অ্যাক্টের অধীনে আপনি একটি সাধারণ আবেদন করতে পারেন সাধারণ অ্যাপ্লিকেশনটি হল একটি অ্যাপ্লিকেশন যা আপনি ভারতীয় পেটেন্ট অফিসের আগে তৈরি করবেন কোনও পেটেন্টের অনুদানের প্রত্যাশা যা কেবল ভারতে পরিচালিত হবে এটি ঘরোয়া বা স্থানীয় প্রয়োগের মতো সুতরাং যদি আপনি একটি সাধারণ অ্যাপ্লিকেশন ফাইল করেন তবে আপনি অনুদান পাবেন যা ভারতের অঞ্চলে বা এর মধ্যে প্রয়োগযোগ্য সুতরাং এটি ডিফল্ট অ্যাপ্লিকেশন এটি একটি সাধারণ প্রয়োগ একটি সাধারণ অ্যাপ্লিকেশন পেয়ে আপনি কেবল ভারতের সীমানার মধ্যে পেটেন্ট প্রয়োগ করতে পারেন ভারতে আপনি একটি কনভেনশন অ্যাপ্লিকেশনও ফাইল করতে পারেন একটি কনভেনশন অ্যাপ্লিকেশন হল দ্বিতীয় ধরণের প্রয়োগ এবং বিধানগুলি ভারতীয় পেটেন্টস আইনের আওতায় দেওয়া হয়েছে কনভেনশন অ্যাপ্লিকেশনটি হল কারণ ভারত প্যারিস কনভেনশনের একটি দল আপনি বিদেশে একটি আবেদন করতে পারেন এবং তারপরে আপনি ভারতে একটি কনভেনশন আবেদন করতে পারেন সেই বিদেশী অ্যাপ্লিকেশনটির কাছ থেকে অগ্রাধিকার চাইলে শর্ত থাকে বিদেশী দেশও একটি প্যারিস কনভেনশনের স্বাক্ষরকারী সুতরাং এটি ব্যবস্থা রয়েছে যেখানে আপনি যে কোনও দেশে আবেদন করতে পারবেন যা প্যারিস সম্মেলনের সদস্য এবং একই আবিষ্কারের জন্য ভারতে একটি আবেদন দিয়ে তা অনুসরণ করতে পারেন 12 মাসের মধ্যে সুতরাং একই আবিষ্কারের জন্য বিভিন্ন বিচারব্যবস্থায় অ্যাপ্লিকেশন অনুসরণ বা কভার করার জন্য এটি একটি সময়সীমা দেয় সুতরাং ভারতে আপনি যে দ্বিতীয় ধরণের অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন তা হল একটি কনভেনশন অ্যাপ্লিকেশন যা একটি কনভেনশন দেশে দায়ের করা পূর্ববর্তী অ্যাপ্লিকেশনটির ভিত্তিতে ভারতে দায়ের করা ফলো অ্যাপ্লিকেশন এটি ইংল্যান্ড হতে পারে এটি জার্মানি হতে পারে জাপান হতে পারে এটি অন্য কোনও দেশ হতে পারে যা প্যারিস কনভেনশনে স্বাক্ষরকারী হতে পারে তৃতীয় প্রকারের আবেদন আপনি ভারতে ফাইল করতে পারেন প্যাটার্ন সহযোগিতা চুক্তির আওতায় পিসিটি ইন্টারন্যাশনাল এপ্লিকেশন কনভেনশন আবেদনের সাথে একই রকম কাজ করে কারণ ভারত এখন পিসিটি ভারতে পিটিটি অফিস স্থাপন করেছে ভারত আন্তর্জাতিক পিসিটি অ্যাপ্লিকেশন পেতে পারে আন্তঃদেশীয় পিসিটি অ্যাপ্লিকেশন ফাইল করার ব্যয়টি যথেষ্ট আলাদা আপনি যখন এটি কোনও পিসিটি অ্যাপ্লিকেশন ফাইল করার ব্যয়ের সাথে তুলনা করেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নে বলুন আপনি ভারতে জাতীয় পর্যায়ে অ্যাপ্লিকেশনটিতে একটি পিসিটিও ফাইল করতে পারেন এখন আপনি যে সিসিটি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনটি n সবেমাত্র দেখেছেন তা ভারতের একটি প্রবেশ পয়েন্ট যেখানে পিসিটি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনটি এখন বিভিন্ন দেশে যাওয়ার সম্ভাবনা রাখবে আপনি যেখানেই বেছে নিন এবং আপনি বিভিন্ন দেশ চয়ন করতে পারেন কেবলমাত্র আপনাকে যা করতে হবে তা হল আপনাকে স্বতন্ত্রভাবে এই দেশগুলিতে এই অ্যাপ্লিকেশনগুলি বিচার করতে হবে সুতরাং পিসিটি ইন্টারন্যাশনাল এপ্লিকেশন আপনাকে বিভিন্ন দেশে প্রবেশের পয়েন্ট দেয় যা সমস্ত পেটেন্ট সহযোগিতা চুক্তির স্বাক্ষরকারী যখন আপনি পিসিটি রুট দিয়ে ভারতে প্রবেশ করতে চান তখন পিসিটি জাতীয় পর্যায়ে ফাইল হয় ধরে নিন যে আপনাকে যুক্তরাষ্ট্রে একটি আবেদন করতে হবে এবং 12 মাসের মধ্যে আপনি একটি পিসিটি অ্যাপ্লিকেশন ফাইল করবেন যাতে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসকে পিসিটি অফিস হিসাবে বেছে নেওয়া হয় সুতরাং পিসিটি র অধীনে আপনার ইন্টারন্যাশনাল এপ্লিকেশন মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় এখন অনুমোদিত সময়ের মধ্যে আপনি ভারতে প্রবেশ করতে পারেন আপনি কীভাবে ভারতে প্রবেশ করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের উদ্ধৃতি দিয়ে পিসিটি ইন্টারন্যাশনাল এপ্লিকেশন ব্যবহার করা সুতরাং পিসিটি রুটের মাধ্যমে ভারতে ফলোআপ ঘটে ভারতে যখন পিসিটি রুট ব্যবহার করে ফলোআপ হয় তখন আমরা একে পিসিটি জাতীয় পর্যায়ের অ্যাপ্লিকেশন বলে থাকি এটি একটি জাতীয় পর্যায় বা পিসিটি আবেদনের অনুসরণ যেখানে আপনি অগ্রাধিকারের তারিখ থেকে 30 মাসের মধ্যে ভারতে প্রবেশ করেন যাতে এই জাতীয় পর্বের আবেদনটি এখন একটি ভারতীয় অনুদানে পরিণত হবে সুতরাং এটি ভারতে আপনি ফাইল করতে পারেন এমন চতুর্থ প্রকারের আবেদন পঞ্চম ধরণের অ্যাপ্লিকেশন হল পেটেণ্ট অফ আড্ডিশন জন্য একটি অ্যাপ্লিকেশন আপনার ইতিমধ্যে ভারতে মঞ্জুর বা দায়েরকৃত একটি আবিষ্কার রয়েছে এবং এখন আপনি একটি বিদ্যমান আবিষ্কারকে সংশোধন করে কিছু উন্নতি করেছেন পেটেণ্ট অফ আড্ডিশন মাধ্যমে আপনি উন্নতি এবং পরিবর্তনটি কভার করতে পারেন নতুন কোন আবেদন ফাইল করার দরকার নেই কারণ এটি কেবলমাত্র একটি আবিষ্কার বা বিদ্যমান আবিষ্কারের চেয়ে উন্নতি সুতরাং পেটেণ্ট অফ আড্ডিশন আপনাকে পরিবর্তনগুলির উন্নতিগুলি কভার করতে দেয় সংযোজনের পেটেন্টটি পূর্বের আবিষ্কারের সাথে চলবে যাকে আমরা প্রধান আবিষ্কার বলে থাকি এবং এটি মূল আবিষ্কারের সাথে সাথেই শেষ হয়ে যায় যা আপনাকে বলে যে পেটেণ্ট অফ আড্ডিশন ছাড়া আর কিছুই নয় যা মূল উদ্ভাবনের সাথে চলে কারণ পরবর্তী সময়ে আপনি উন্নতি ও পরিবর্তন নিয়ে এসেছিলেন আইন আপনাকে সেগুলি ক্লাব করার অনুমতি দেয় এবং তাদের সাথে একত্রিত করে প্রধান আবিষ্কার সুতরাং এটি আপনি ফাইল করতে পারেন এমন পঞ্চম ধরণের অ্যাপ্লিকেশন এবং ষষ্ঠ প্রকারটি ডিভিশনাল অ্যাপ্লিকেশন একটি আবিষ্কারকে ভাগ করতে সাধারণত বিভাগীয় আবেদন করা হয় আইনে প্রতিটি আবেদনের একমাত্র আবিষ্কার হওয়া উচিত সুতরাং আপনি একাধিক আবিষ্কার সহ একটি অ্যাপ্লিকেশন ফাইল করেন তারপরে আপনি স্বেচ্ছায় এটিকে অ্যাপ্লিকেশনগুলিতে স্বতঃস্ফূর্তভাবে বিভাজন করতে পারবেন প্রতিটি অ্যাপ্লিকেশন আবিষ্কারকে আচ্ছাদন করতে পারেন বা আপনাকে পেটেন্ট নিয়ামক দ্বারা পরিচালিত হতে পারে পেটেন্ট অফিস বলতে পারে যে আপনার আবেদনে একাধিক আবিষ্কার রয়েছে এটিকে উদ্ভাবনের ঐক্য বলা হয় আপনি প্রতি আবিষ্কারের জন্য কেবল একটি আবেদন ফাইল করতে পারেন বিন্দুটি পেটেন্ট অফিসটি আপনাকে নির্দেশ করতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনটিতে একাধিক আবিষ্কার রয়েছে এবং আপনাকে এটি ভাগ করতে বলবে সুতরাং কোনও অ্যাপ্লিকেশন ভাগ করার প্রক্রিয়া যার মধ্যে আপনি আবিষ্কারকে আলাদা করেন বিভাগীয় অ্যাপ্লিকেশন ফাইল করেই করা হয়